এখন পর্যন্ত এই কোর্সে আমরা বেশিরভাগ সার্চ বেস পদ্ধতি এবং অন্যটির 1টি ফর্ম দেখেছি কিন্তু আপনি মানুষের দিকে তাকান মানুষ মূলত নলেজ বেস প্রাণী এই দ্বারা আমি বলতে চাচ্ছি যে আমরা খুব কমই সার্চ করি আমরা খুব কমই চেষ্টা করি যদি না আপনি গবেষণা করছেন বা অন্য কিছু করছেন কিন্তু দৈনন্দিন ক্রিয়াকলাপকে আমরা সমস্যা হিসেবে দেখি বা আমরা একটি পরিস্থিতি দেখি এবং আমরা সহজাতভাবে কিছু করি আমি আসলে যা বলতে চাইছি তা হল যে আমাদের মাথায় ইতিমধ্যে অনেক অভিজ্ঞতা রয়েছে এবং আমাদের অনেক নিয়ম রয়েছে যা আমরা সময়ের সাথে সাথে অর্জিত করেছি আমরা ঠিক জানি কি করতে হবে উদাহরণস্বরূপ যদি বৃষ্টি হয় এবং যদি আপনি যত্নশীল হন তাহলে ছাতাটি আপনি সহজাতভাবে খুলবেন ছাতা খুলে মাথার ওপর রাখলে আপনি ভিজবেন না প্রকৃতপক্ষে আপনি ভিজতে চান না তাই আপনি এমন একটি লক্ষ্য সম্পর্কে যুক্তি দেন না সুতরাং অনেক সময় আমরা কেবল নলেজ ব্যবহার করি সুতরাং আমরা এখন নলেজ ভিত্তিক পদ্ধতির দিকে তাকিয়ে সেমিস্টারের বাকি সময় কাটাতে চাই বিশেষ করে আমরা কেবলমাত্র একটি নির্দিষ্ট ধরণের নলেজ এর উপস্থাপনা দেখব যা যুক্তির ভিত্তিতে হবে তবে আসুন আরও সাধারণ উপস্থাপনা দিয়ে শুরু করি সুতরাং মূলত আপনি নলেজ বিট শব্দটি সংযুক্ত করতে পারেন আপনি জানেন কীভাবে সমস্যার সমাধান করতে হয় আপনি জানেন কিভাবে টিক ট্যাক টো খেলতে হয় আপনি জানেন কিভাবে সাইকেল চালাতে হয় সমস্ত ধরণের জিনিস আপনার কাছে মূলত পরিচিত এবং একটি এজেন্ট বুদ্ধিমান উপায়ে আশেপাশের সাথে যোগাযোগ করতে পারে তারপর একজন এজেন্টকে তার পারিপার্শ্বিক পরিবেশের প্রতিনিধিত্ব করতে হবে তার পারিপার্শ্বিকতার একটি মডেল তৈরি করুন আপনি সেই মডেলকে যুক্তি দেন আমাদের চারপাশে কী রয়েছে সেটা দরকার নেই তবে উপস্থাপনের কিছু রূপ যা আমাদের সমস্যা সমাধানে সহায়তা করবে আমি বলেছিলাম যে এই দার্শনিকরা যখন দুই তিনশ বছর আগে ভাবতেন তখন তাদের মাইন্ড এ কী ছিল কি ভাবতেন তারা হিউম এবং ডেকার্ট 10 হবস বলেছিল চিন্তা করা অর্থপূর্ণ এটা গুরুত্বপূর্ণ সুতরাং আমরা চিন্তা করার দ্বারা এই পদ্ধতিতে আসার চেষ্টা করছি অবশ্যই আমরা যখন সার্চ করেছি তখন আমরা প্রতীকগুলির অর্থের ম্যানিপুলেশনও করেছি আমরা রাষ্ট্রীয় স্থানের প্রতিনিধিত্ব তৈরি করেছি আমরা পদক্ষেপের প্রতিনিধিত্ব তৈরি করেছি এবং আমরা কিছু ম্যানিপুলেশন করার চেষ্টা করেছি যা আমাদেরকে স্টার্ট স্টেট থেকে গোল স্টেট এ নিয়ে যাবে কিন্তু এখন আমরা আরও সাধারণ অর্থে কথা বলছি তাই প্রতীক গুলির ম্যানিপুলেশন কে আমরা ভৌত প্রতীক সিস্টেম হাইপোথিসিসও বলি আমরা শুরুতে সাইমন এবং নিউয়েলের কথা বলেছিলাম তাদের শারীরিক প্রতীক সিস্টেম ম্যানিপুলেট করার ক্ষমতা যথেষ্ট শারীরিক প্রতীক সিস্টেম বলতে আমরা কি বুঝি সুতরাং প্রতীক সিস্টেমগুলি প্রথমে আমরা বুঝতে পারি যে এগুলি ভৌত প্রতীক এর কাঠামো যা তারা যুক্তির কিছু আইন মেনে চলে সুতরাং প্রতীকগুলির ম্যানিপুলেশন এই ধারণাটিতে পরিবেশন করা হয় এখন অবশেষ প্রশ্নটি অর্থপূর্ণ হয়ে ওঠে আমরা চেষ্টা করব যাতে কিছু অভ্যন্তরীণ তথ্য পেতে পারি কারণ আমরা আজকে আর প্রোগ্রেস করছি না তবে আগামী সপ্তাহে করব তবে আসুন আমরা এই বিষয়টিতে ফোকাস করি যে আমরা চিন্তা বলতে যা বুঝি তা হল আমাদের পরিস্থিতি বা বিশ্ব বা পারিপার্শ্বিকতা এবং লক্ষ্য এবং আকাঙ্ক্ষা এবং যে কোনও কিছুর প্রতিনিধিত্ব এবং চিন্তার অর্থ মূলত সেই উপস্থাপনাগুলির ম্যানিপুলেশন যদি আপনি এটিকে সহজ কম্পিউটার নলেজ শব্দে নামিয়ে আনার চেষ্টা করেন আমরা কিছু ধরণের ডেটা স্ট্রাকচার করতে চাই যা আমরা বের করতে চাই এবং যেখানেই আমাদের ডেটা স্ট্রাকচার আছে সেখানে আমাদের অ্যালগরিদম থাকা দরকার সুতরাং প্রতীক এর ম্যানিপুলেশন অ্যালগরিদম দ্বারা করা হবে এবং সেই অর্থে ফিজিকাল শব্দটি যেখানে ফিট করে তা হল আমাদের কাছে প্রতীকগুলিকে ম্যানিপুলেট করার উপায়গুলি ভালভাবে সংজ্ঞায়িত আছে যা কিছু আইন মেনে চলে মূলত আমরা আমাদের মাথায় বহন করে এমন নলেজ কী সুতরাং সহজতম প্রাকৃতিক ভাষা প্রাকৃতিক ভাষা হল নলেজ এর প্রতিনিধিত্ব করার এবং এমনকি নলেজ আদান প্রদানের একটি মাধ্যম অবশ্যই এটি একটি আদান প্রদানের মাধ্যম হিসাবে শুরু হয়েছিল তবে বই লেখা এবং মুদ্রণের মাধ্যম হিসাবে বা মানুষের যন্ত্র হিসাবে এটি নলেজ এর প্রতিনিধিত্ব করার একটি মাধ্যম হয়ে উঠেছে যাতে অন্য কেউ এটিকে একটি ভিন্ন সময়ের হিসাবে পড়তে পারে কেন আমরা নলেজ এর জন্য একটি উপস্থাপনা প্রক্রিয়া হিসাবে প্রাকৃতিক ভাষা ব্যবহার করি না প্রধান কারণ আমরা সম্ভবত আগে আলোচনা করেছি যে এটি এম্বিগুয়াস এটা বোঝা সহজ নয় যে 1 একটি অস্পষ্ট এবং এম্বিগুয়াস যেহেতু ভাষাগুলিতে একই জিনিসকে আমরা বিভিন্ন উপায়ে বলতে পারি এবং দ্বিতীয়ত যদি আপনি কিছু প্রকাশ করেন যদি আপনি কিছু উচ্চারণ করেন উদাহরণস্বরূপ যদি আমি বলি সে একটি টার্মিনালের দিকে চলে গেছে এই বাক্যটি দ্বারা আমি কী বোঝাতে চাইছি তা সম্পূর্ণরূপে পরিষ্কার নয় বা আমি যদি বলি তিনি আবার ব্যাঙ্কের দিকে গেছেন তবে আমি কী বলতে চাইছি তা পরিষ্কার নয় কারণ ব্যাঙ্ক এবং টার্মিনালের 1টির বেশি অর্থ রয়েছে 1 এর বেশি অর্থ মূলত একটি টার্মিনাল একটি ল্যাব এবং কম্পিউটার টার্মিনাল হতে পারে এটি মূলত একটি বিমানবন্দরের একটি টার্মিনালের অর্থ হতে পারে তাই আমরা জানি না আমরা কী সম্পর্কে কথা বলছি । একইভাবে ব্যাঙ্ক বলতে নদীর তীর বোঝাতে পারে বা এর অর্থ হতে পারে একটি আর্থিক প্রতিষ্ঠান এমন ক্রিয়াপদ আছে যাদের বিভিন্ন মানে আছে ক্রিয়াপদের মত অন্যান্য জিনিসেরও আলাদা অর্থ আছে আমরা একটি তীরের মতো সময় উড়ে যাওয়ার উদাহরণ দেখেছি আমার মনে হয় আমরা এটি নিয়ে কোর্সের শুরুতে আলোচনা করেছি একটি বাক্য যা আমাদের কাছে অস্পষ্ট বলে মনে হয় কিন্তু প্রসঙ্গ ছাড়াই যদি আপনি এটিকে আবেগের সাথে দেখতে চান তবে তা আমরা সর্বদা আমাদের মাথায় রাখি এটিতে মূলত 1 টিরও বেশি পাস রয়েছে এবং আমরা আলোচনা করেছি যে তাদের মধ্যে 1 বা 2 হতে পারে আমি আপনাকে তাদের আবার দেখতে বলব কিন্তু বিভিন্ন কারণে প্রাকৃতিক ভাষা এখনও নলেজএর প্রতিনিধিত্বের একটি মাধ্যম হিসেবে বিবেচিত হয় না যদিও অবশেষে আমরা আশা করি যে আমরা পর্যাপ্ত ভাষার প্রক্রিয়াকরণগুলি মেশিন অর্জন করবে সামর্থ্য হল আমাদের ভাষায় ইংরেজি হিন্দি তামিল যাই হোক না কেন আমাদের সাথে কথা বলা এবং সেই সঙ্গে ভাষাগুলিতে নলেজএর প্রতিনিধিত্ব করা তারপরে আমাদের সি প্লাস প্লাস পাইথন প্রোগ্রাম করার দরকার নেই আপনি কেবল তাদের সাথে ইংরেজিতে কথা বলতে পারেন ভবিষ্যতে আমরা প্রতিনিধিত্বের জন্য অন্যান্য প্রক্রিয়া দেখেছি সুতরাং আমি এখানে উপস্থাপনা সম্পর্কে কথা বলছি এটি একটি প্রাকৃতিক ভাষা হতে পারে আমরা নিয়ম বেস সিস্টেমগুলি অধ্যয়ন করেছি আপনি জানেন যে আপনি নিয়মের আকারে হিউরিস্টিক নলেজ ক্যাপচার করতে পারেন এটি নিয়ম বেস সিস্টেমে পরিণত হয়েছে মূলত একটি প্রোগ্রামিং ভাষার মত হয়ে উঠেছে আমরা যখন পরিকল্পনার কথা বলছিলাম তখন আমরা নিয়মের অনুরূপ কিছু দেখেছি পরিকল্পনা অপারেটরদের নিয়ম সম্পর্কে একই স্বাদ ছিল সেখানে একটি সুনির্দিষ্ট ভাষা ছিল যেখানে আপনি পূর্ব শর্তগুলি বর্ণনা করতে পারেন এবং তারপর একটি ক্রিয়া মূলত শর্তাবলী পোস্ট করার পূর্ব শর্তগুলিকে সংযুক্ত করে মূলত একটি ভাল সংজ্ঞায়িত ভাষা ছিল সুতরাং আমরা জিনিসগুলির প্রতিনিধিত্ব করার পদ্ধতিগত ভিত্তি সরানোর দিকে যাচ্ছিলাম তারা জিনিসগুলিকে উপস্থাপন করার জন্য অন্য ব্যবস্থা নিতে হতে পারে আমাদের যেমন টেবিল থাকতে পারে লগ টেবিল আমি জানি না আপনারা কতজন লগ টেবিল ব্যবহার করেছেন কিন্তু যখন আমি একজন ছাত্র ছিলাম তখন এটিই ছিল প্রাথমিক মাধ্যম যা আপনার পরীক্ষায় নিয়ে যাওয়ার প্রয়োজন ছিল তা জানুন আপনি যদি কিছু পরিশীলিত গণনা করতে চান তবে আপনার একটি লগ টেবিল এবং স্লাইড নিয়ম বলে কিছু দরকার ছিল আপনি এটি সম্পর্কে শুনেছেন কিনা আমি জানি না তবে এগুলি কিছু অর্থে মূলত নলেজএর প্রতিনিধিত্ব করে তারপর সে আপনাকে বলে যে এই সংখ্যাটির জন্য লগারিদমটি হল এটি তারপরে আমাদের সাধারণ পদ্ধতিতে এম্বেড করা নলেজ থাকে এবং অপরিহার্য প্রোগ্রামে প্রচুর নলেজ থাকে যা মূলত স্পষ্ট নয় আপনি একটি প্রোগ্রাম লিখে থাকতে পারেন I তৈরি করতে আইজেন মান বা আইজেন ভেক্টর গণনা করতে বা একটি সমীকরণের রাউট খুঁজে বের করতে এটি ব্যবহার হয় এই সমস্ত প্রোগ্রামে নলেজ থাকে যা আপনার নলেজ যা এই প্রোগ্রামে রাখা হয়েছে এবং তাই যখন প্রোগ্রামটি মূলত রান করে তখন এটি আপনার নির্দেশাবলীর নলেজ নির্বাহ করছে এবং আমি জানি না আমরা আলোচনা করেছি কিনা এটা কোয়ালস্কি রবার্ট দ্বারা সঞ্চালিত হয়েছিল কোয়ালস্কি তিনি ইম্পেরিয়াল কলেজ লন্ডনে 1970 এর দশকে পড়াতে ব্যবহার করেন তিনি ছিলেন প্রোগ্রামিং ভাষার উদ্ভাবকদের মধ্যে 1 জন লজিক প্রোগ্রামের ধারণা তিনি বলেন যে একটি প্রোগ্রাম লজিক প্লাস নিয়ন্ত্রণের সমান যে প্রোগ্রামটি একটি প্রোগ্রামের 2টি উপাদান থাকে 1 কে আপনি ব্যবসায়িক যুক্তি বা ডোমেন লজিক বা সমস্যা সমাধানের কৌশল বলতে পারেন এবং অন্যটি হল নিয়ন্ত্রণ যা মূলত একটি প্রোগ্রামে কোন বিবৃতিগুলি কার্যকর করতে হবে এবং একটি লজিক প্রোগ্রামিং সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গি বলবে নিয়ন্ত্রণটি আমাদের ক্ষেত্রে এবং অনুমান ইঞ্জিনের একটি সিস্টেমে ছেড়ে দেওয়া উচিত সুতরাং প্রোলগ মূলত যেমন আপনি দেখতে পাবেন এবং এটি প্রতিনিধিত্বের উপর প্রথমে গভীরতা সার্চ করে তবে আমরা একটি বৈচিত্র দেখেছি যা সিস্টেম যা ফরোয়ার্ড চেইনিং সিস্টেম এ আপনি নিয়ম লিখতে চান এবং আপনি যা বলতে চান তা নিয়মে প্রকাশ করতে হবে সুতরাং আমরা একটি অনুমান ইঞ্জিনের সাথে নিয়ম এবং নিয়ন্ত্রণের সাথে যুক্তিকে যুক্ত করতে পারি সুতরাং আমরা এই নিয়মের প্রতিনিধিত্বের জন্য রেট অ্যালগরিদম অধ্যয়ন করি এবং তারপরে আমরা ম্যাচ রিজল্যুশন এক্সিকিউট সাইকেল দেখেছি যা মূলত ফরওয়ার্ড চেইনিং করে সুতরাং এটি আলাদা করা হচ্ছে তাই নিয়ন্ত্রণটি অনুমান ইঞ্জিনের উপর ছেড়ে দেওয়া হয়েছে আপনি শুধুমাত্র যুক্তি প্রদান করেন কিন্তু প্রায়শই আমাদের অপরিহার্য প্রোগ্রামে হবে সি প্রোগ্রামে বিশেষভাবে আপনি যা কিছু করেন তা প্রক্রিয়ার ভিতরে এমবেড করা হয় যা অন্য একটি ফর্ম নলেজ উপস্থাপনা করে যখন আপনি কীভাবে সাঁতার কাটতে হয় বা কীভাবে সাইকেল চালাতে হয় তা জানার বিষয়ে কথা বলেন আপনার পক্ষে সেই নলেজটি প্রকাশ করা প্রায় অসম্ভব হয়ে পরে যে আপনি কীভাবে একটি সাইকেল চালান যা আপনি ব্যাখ্যা করতে পারবেন না এটি এত সহজে ব্যাখ্যা করুন যাতে এটি এমন কিছু পদ্ধতিতে এমবেড করার চেষ্টা করা হয় যা আপনি মূলত সময়ের সাথে সাথে শিখেছেন সুতরাং আমরা অবশ্যই আমাদের নলেজ বহন করি তারপরে নিউরাল নেটওয়ার্কের মতো জিনিস রয়েছে যা মূলত ওজনের আকারে নলেজকে এনকোড করে এবং আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি যে এগুলি সাব সিম্বলিক তারা প্রতিনিধিত্ব করে তারা সুস্পষ্ট উপস্থাপনা করে একটি প্রতীক একটি নিউরাল নেটওয়ার্কের জন্য নয় একটি ওজন মূলত একটি নিউরাল নেটওয়ার্কের সবকিছুকে বলি আমরা মূলত ওজনের পরিপ্রেক্ষিতে বলে থাকি একটি ওজন মূলত আপনাকে বলে যে 1 নিউরন এবং এর মধ্যে একটি সংযোগ কী আমরা এই কোর্সের অবশিষ্ট অংশে আমাদের সময় যুক্তিবিদ্যাকে প্রতিনিধিত্বের একটি প্রক্রিয়া হিসাবে পাশাপাশি যুক্তির বাহন হিসাবে ব্যয় করব সুতরাং যখনই আমরা প্রতিনিধিত্ব করি এর ব্যবহার কি যদি আমরা এটির সাথে কিছু করতে না পারি তবে প্রতিনিধিত্বের সাথে আপনার অবশ্যই যুক্তি থাকতে হবে এবং যুক্তি অবশ্যই দুজনের জন্য হবে একটি খুব সুন্দর বাহন সরবরাহ করবে সুতরাং যুক্তিবিদ্যা একদিকে ভাষার সাথে এবং অন্যদিকে অনুমানের সাথে জড়িত এটি মূলত কাজ করার ক্ষমতার অনুমান পদ্ধতি সুতরাং আমি যুক্তিবিদ্যায় নামার আগে আমি একটি রূপরেখা তৈরি করার চেষ্টা করতে চাই যে লোকেরা মূলত কী নিয়ে কথা বলে 1টি জিনিস সবার মধ্যে সাধারণ যে বা যারা যুক্তিবিদ্যার ভাষা বাক্য সম্পর্কে কথা বলে যুক্তিবিদ্যায় একটি চোর জাতি হল একটি বাক্য একটি মৌলিক সত্তা যেখানে আপনি একটি ভাষা উপস্থাপনা করেছেন এবং যুক্তি ব্যবহার করার কথা বলছেন সুতরাং মূলত যুক্তিবিদ্যা 1টি আকারে দৃষ্টান্ত প্রকাশ করার জন্য তৈরি করা হয় এবং বাক্য নীতিগতভাবে সত্য বা মিথ্যা হতে পারে তা একটি বাক্য এবং যুক্তি বিভিন্ন যুক্তিবিদ্যা হল বিভিন্ন শ্রেণীবিভাগের বাক্যের প্রতিনিধিত্ব করার যন্ত্র এবং তারপর অবশ্যই তাদের সাথে যুক্তি করা সুতরাং আপনি এমন কিছু বলতে কী বোঝেন যা সত্য বা মিথ্যা হতে পারে যদি আমি বলি যে আপনি কি আমাকে এখন একটি বই ধার দিতে পারবেন যেটি যুক্তির অর্থে একটি বাক্য নয় কারণ এটি এমন কিছু নয় যা সত্য বা মিথ্যা বলতে মূলত একটি অনুরোধ বা বাধ্যতামূলক বক্তব্য হতে হবে আপনি কি আমার জন্য অপরিহার্যভাবে কিছু করতে পারবেন এটি প্রশ্ন চিহ্ন হতে পারে তাই প্রশ্নবোধক চিহ্ন বাক্য নয় যদি আমি বলি আপনার নাম কি এটা এমন কিছু নয় যা সত্য বা মিথ্যা সুতরাং এটি যৌক্তিকভাবে একটি বাক্য নয় এটি একটি সত্য বা মিথ্যা মান নির্ধারণ করা যাবে না বা যদি আমি বলি দয়া করে আমাকে এক গ্লাস জল দিন এটি একটি বাক্য নয় এটি একটি অনুরোধ বা একটি অপরিহার্য বিবৃতি এই জিনিসগুলি এমন কিছু বাক্য নয় যা নীতিগতভাবে একটি সত্য বা মিথ্যা মান নির্ধারণ করা যেতে পারে একটি বাক্য যদি আমি বলি কেন এটি দাবাতে জেতে বা কেন এটি সর্বদা দাবাতে জয়ী হয় এবং এর দ্বারা আমি বলতে চাচ্ছি যে যখন উভয় পক্ষই নিখুঁতভাবে খেলবে তখন এটি একটি বাক্য আমি জানি না এই বাক্যটি সত্য নাকি মিথ্যা কারণ আমরা আলোচনা করার সময় দাবা খেলার ট্রি টি এত বড় যে আমাদের এটি সমাধান করার কোনও আশা নেই খুব নিকট ভবিষ্যতেও না সুতরাং আমরা এমন বাক্য তৈরি করতে পারি যার মূল্য আমরা নির্ধারণ করতে পারি না তবে তারা কখনই এইভাবে একটি বাক্যকে যোগ্যতা অর্জন করতে পারেনি যদি আমি বলি চাঁদ সবুজ পনির দিয়ে তৈরি এটিও বাক্য কিন্তু এই ক্ষেত্রে আপনি মোটামুটি আত্মবিশ্বাসের সাথে বলতে চেয়েছেন যে এটি এমন একটি বাক্য যা মিথ্যা তাই বাক্যগুলি সত্য বা মিথ্যা হতে পারে এখন মূলত বিভিন্ন ধরণের ভাষা রয়েছে তাই সহজতম ভাষা একটি বাক্যকে 1 ইউনিট হিসাবে বিবেচনা করে তাই আমি যদি বলি পৃথিবী সমতল তাহলে সেটা হল 1 ইউনিট এবং সবচেয়ে সহজ ধরনের লজিক বা লজিক ল্যাঙ্গুয়েজ যাকে আমরা প্রোপোজিশনাল লজিক বলে থাকি একটি বাক্যকে একটি ইউনিট হিসাবে বিবেচনা করে অবিচ্ছেদ্য অবিভাজ্য একক হিসেবে ধরি আপনি একটি বাক্যের ভিতরে দেখতে পারবেন না আপনি বলতে পারবেন না যে এই 1 পৃথিবী নামক কিছু সম্পর্কে কথা বলছে এবং প্রপার্টি কল ফ্ল্যাট হওয়ার বিষয়ে কথা বলা হচ্ছে যা চাওয়া হয়েছে এটি কেবল বলে যে এটি কিছু বাক্য এবং সাধারণত আমরা এটি ব্যবহার করি এবং আপনাকে অবশ্যই এটির সাথে পরিচিত হতে হবে একটি প্রতীক p মানে এই p কে বোঝায় পৃথিবী মূলত সমতল বা আমি বলতে পারি সক্রেটিস একজন মানুষ এটি প্রস্তাবনামূলক যুক্তিতে একটি বাক্য যা আমি এর ভিতরে দেখতে পারি না আমি কেবল এটি কিছু এবং সেখানে আমি অবশ্যই একটি সত্য মান নির্ধারণ করতে চাই আমি বলতে পারি সব সব মানুষেই নশ্বর এটি কিছু বাক্য আমি সহজভাবে এটিকে q বলতে পারি এবং আমি কেবল এটিকে r বা p 1 p 2 বলতে পারি এবং আমরা বাক্যের ভিতরে দেখতে পারি না সুতরাং যে যুক্তিতে আপনি বাক্যের ভিতরে তাকাতে পারবেন না একটি বাক্য ছিল যা হল পারমাণবিক একক তাকে প্রস্তাবিত যুক্তি বলে এবং তারপরে অবশ্যই আমাদের যৌক্তিক সংযোগ রয়েছে তাই আমরা বলতে পারি পৃথিবী সমতল বা সক্রেটিস একজন মানুষ বা পৃথিবী সমতল বোঝায় যে সক্রেটিস একজন মানুষ আপনি এই সমস্ত ধরণের জিনিস করতে পারেন আপনি বাক্যকে একত্রিত করে যৌগিক বাক্য গঠন করতে পারেন আমরা সিনট্যাক্স দেখতে পাব এবং আমি নিশ্চিত যে আপনি এটির সাথে পরিচিত এই ধরনের যুক্তিগুলিকে মূলত প্রস্তাবনামূলক যুক্তি বলা হয় এখন এই 2 টি বিবৃতি যুক্তিবিদ্যা অধ্যয়ন করেছেন এমন যেকোন ব্যক্তির জন্য সুপরিচিত কারণ তারা একসাথে কিছু প্রাচীন উদাহরণের প্রতিনিধিত্ব করে যেগুলি গ্রীক কাল থেকে মানুষ যুক্তিবিদ্যায় ব্যবহার করে আসছে তাই আমাদের কাছে অ্যারিস্টটল শব্দটি রয়েছে সক্রেটিস এবং যুক্তি এবং যুক্তি অংশ হবে যদি এটি আপনি জানেন বা যদি এটি সত্য হয় এবং যদি আপনি এটি জানেন এবং বা অন্য কথায় এটি সত্য হয় তাহলে আমরা শব্দটি বিনিময়যোগ্যভাবে ব্যবহার করব তবে আপনি অনুমান করতে পারেন যে সক্রেটিস নশ্বর সুতরাং এটি হল যুক্তি দল এবং যুক্তিবিদ্যায় যুক্তি বলতে আমরা এটাই বুঝি যে আপনি যদি কিছু নির্দিষ্ট বিবৃতিকে সত্য বলে জানেন বা আপনি অনুমান করেন যে এটি সত্য বা সত্য বলে দেওয়া হয়েছে তারপরে আপনি অনুমান করতে পারেন যে আরও কিছু বিবৃতি আছে কেউ বলে যে সক্রেটিস একজন মানুষ এবং কেউ আপনাকে বলে যে সমস্ত মানুষ নশ্বর তাহলে অ্যারিস্টটলের যা উচিত ছিল তা হল আপনি অনুমান করতে সক্ষম হবেন যে সক্রেটিস মূলত নশ্বর এবং যুক্তির এই বিশেষ রূপ বা এই বিশেষ লোলটিকে বলা হয় সিলোজিজম আমরা এখানে যুক্তির ইতিহাসে খুব বেশি যাব না কারণ সেগুলি দেখার জন্য প্রচুর আছে তবে আমরা কেবল মনে রাখি যে এটি গ্রীক সময়েও ছিল প্রকৃতপক্ষে যুক্তি হল অনুপ্রেরণা যার জন্য যুক্তিবিদ্যা মূলত প্রথম স্থানে বজায় থাকে কারণ লোকেরা বলতে চেয়েছিল যে আমরা মূলত বক্তব্যের সত্যতার মূল্য নিয়ে তর্ক করতে চাই না আপনি যদি জানেন যে কিছু সত্য আছে তবে আমাদের অনুমান করা উচিত যে অন্য কিছু মূলত সত্য সুতরাং সেই অর্থে যুক্তির বিশেষ রূপের সাথে যুক্ত যাকে ডিডাকশন বলে এবং আমরা আবার এটিতে আসব তবে শুধুমাত্র ডিডাকশনের মাধ্যমে শুরু করার জন্য আমরা অনুমান তৈরি করতে চাই যা অপরিহার্যভাবে সত্য সুতরাং যদি প্রাঙ্গন বা প্রদত্ত বা স্বতঃসিদ্ধগুলি সত্য হয় তবে উপসংহার ম্যান নেট অবশ্যই সত্য যুক্তিযুক্ত যুক্তির ফর্মগুলির সাথে সম্পর্কিত হবে যা আপনাকে সত্য বিবৃতি থেকে আরও সত্য বিবৃতিতে নিয়ে যায় এবং তারা আপনাকে গ্রহণ করে এবং এটি একটি নির্ভরযোগ্য শক্তিশালী প্রক্রিয়া হবে এটি একটি লজিক মেশিন এবং আমরা সে সম্পর্কে কথা বলব যে এই বাক্যটি সত্য তারপরে আপনি কোনও কারণ ছাড়াই এটি বিশ্বাস করতে সক্ষম হবেন তবে এমন কিছু কারণ রয়েছে যা আমরা প্রায়শই করি যা সর্বদা সত্য হয় না সুতরাং উদাহরণস্বরূপ একটি অভিজ্ঞতায় সর্বদা নিদর্শন এবং উপসংহারে বন্দী হয় সুতরাং আপনি সেই মেঘগুলি দেখতে পাচ্ছেন এবং আপনি বলছেন যে এটি মূলত এখনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি সিদ্ধান্ত নিতে পারেন তবে এটি অগত্যা সত্য নয় কারণ আপনি জানেন না এমন একটিতে কী ঘটতে যাচ্ছে যা একটি যৌক্তিক নয় যা এমন কিছু নয় যা আপনি অপরিহার্যভাবে ব্যবহার করতে পারেন বা একটি আরও প্রাসঙ্গিক উদাহরণ নিতে যদি আমি বলি এই ছাত্রদের স্বাক্ষর আমার শীটে রয়েছে তারপরে তিনি ক্লাসে উপস্থিত আছেন জানেন যে এটি একটি নির্ভরযোগ্য উপসংহার নয় মূলত এইগুলি যুক্তির ফর্ম যা মূলত ডিডাক্টিভ নয় এবং আমরা ডিডাকশন করি যদিও যুক্তির অন্যান্য রূপ আছে পুরো মেশিন লার্নিং সম্প্রদায়ের থেকে উদাহরণগুলি দেখুন আপনি সাধারণত একটি পাতার দিকে তাকান আপনি অন্য পাতার দিকে তাকান এবং আপনি তৃতীয় পাতার দিকে তাকান এবং তারপর আপনি একটি উপসংহারে পৌঁছেছেন যে সমস্ত পাতা সবুজ এটি একটি অনুমানের ফর্ম যা অগত্যা অপরিহার্যভাবে কাটা হয় না বা আপনি একটি কাকের দিকে তাকান এবং আপনি দেখতে পাচ্ছেন যে কাক উড়তে পারে এবং আপনি দেখতে পাচ্ছেন যে চড়ুই আছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে চড়ুই উড়তে পারে আপনি একটি তোতাপাখি দেখতে পেলেন তোতা উড়তে পারে এবং আপনি একটি উপসংহারে পৌঁছান যে সমস্ত পাখি উড়তে পারে এটি সাধারণীকরণের একটি ফর্ম যা আপনি বলতে পারেন শেখার একটি ফর্ম তবে এটি অমূলক নয় উদাহরণস্বরূপ এমন কিছু পাখি আছে যেগুলি উড়তে পারে না পেঙ্গুইন উড়তে পারে না তাই অন্যান্য ধরণের যুক্তি রয়েছে যা আমরা সব সময় করি বা রোগ নির্ণয়ের প্রক্রিয়াটি দেখি আমরা সম্প্রতি অপরিহার্যভাবে ধারাবাহিকতা যাচাইয়ের একটি প্রক্রিয়া দ্বারা রোগ নির্ণয়ের একটি উদাহরণ দেখেছি কিন্তু আমরা অগত্যা বলতে পারি না যে আমরা উপসংহারে পৌঁছে গেছি কারণ বাস্তব জগতে এটি একটি উপসর্গ সৃষ্টি করে এবং সেইজন্য আমরা এর লক্ষণগুলি দেখতে পাচ্ছি এটি ভুল হয়ে গেছে কিন্তু নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই অন্য দিকে চলে যাই আমরা একটি উপসর্গের দিকে তাকাই এবং আমরা একটি উপসংহারে এসে পড়ি বা আমরা যেভাবে অনুমান করতে পারি যে এটি মূলত একটি দোষ এবং এগুলি অগত্যা সঠিক নয় সুতরাং যদি আপনি উদাহরণে ফিরে যান যে আমরা একটি যোগকারী হিসাবে গুণিতকে দেখেছিলাম আমরা উপসংহারে আসতে পারতাম যে 1 যোগকারী ভুল ছিল বা আপনি উপসংহারে আসতে পারেন যে 1 মাল্টিপল ভুল হয়েছে তাদের মধ্যে যেকোনও সত্য হতে পারত আমরা এমনও বলতে পারতাম যে কিছু জিনিসের সংমিশ্রণে ভুল হয়ে যেতে পারে তাদের যেকোনও সত্য হতে পারে এবং আরও তদন্ত ছাড়া আমরা আরও নির্দিষ্ট বিবৃতি দিতে সক্ষম নই মেডিসিন এই ধরনের যুক্তিতে পরিপূর্ণ যে আপনি লক্ষণগুলি দেখেন এবং আপনি অনুমান করেন যে আপনার সাথে কী ঘটেছে আপনার জ্বর আছে এবং আপনি সন্ধ্যায় কাঁপছেন এবং আপনি একটি উপসংহারে পৌঁছেছেন যে আপনার ম্যালেরিয়া হয়েছে মূলত এখন এটি ডিডাকশন নয় এটি সত্য নয় আমরা এই লজিক মেশিনারি ব্যবহার করে যে বিবৃতি প্রাপ্ত বা উৎপন্ন করি তা অবশ্যই সত্য হওয়া উচিত এবং যুক্তি মূলত সেই অনুপ্রেরণার চারপাশে তৈরি করা হয় এখন প্রস্তাবিত যুক্তিতে আমি এই 2টি বিবৃতি নিতে পারি না এবং আমি সেই উপসংহারে পৌঁছানোর জন্য একটি প্রক্রিয়া তৈরি করতে পারি না কারণ এটির জন্য সংযোগ করা এত সহজ নয় আমাদের একটি উচ্চতর যুক্তি বা আরও বর্ণনামূলক যুক্তিতে যেতে হবে যাকে প্রথম অর্ডার যুক্তি বলা হয় এবং আমরা সংক্রামিত হব আমাদের অধিকাংশ সময় প্রথম অর্ডার যুক্তিতে ব্যয় হবে প্রথম ক্রম যুক্তিতে আমরা একটি বাক্যকে ভাগে ভাগ করি আমরা আলাদাভাবে সব শব্দ রাখি আমরা ম্যান শব্দটিকে আলাদাভাবে রাখি আমরা নশ্বর শব্দটিকে আলাদাভাবে রাখি এবং তাদের মধ্যে সংযোগ আলাদাভাবে রাখি আমরা বাক্যটি ভেঙে ফেলি এবং ফলাফল দিয়ে উপস্থাপন করি যা আমরা তখন মূলত সম্পর্কে যুক্তি দিতে পারি সুতরাং মূলত যা বলবে তা হল ম্যান হল এক শ্রেণীর সত্তা নশ্বর হল আরেক শ্রেণীর সত্ত্বা এবং যদি কিছু হয় তাহলে সেটাও মরণশীল হবে এবং সেখান থেকে আমরা যুক্তি দেখাব কারণ সক্রেটিস একজন মানুষ হয়েছিলেন এটি করার জন্য আমাদের প্রথম অর্ডার এর যুক্তির এই যন্ত্রের প্রয়োজন যা প্রকৃতিতে কিছুটা বেশি অভিব্যক্তিপূর্ণ এখন এটি যুক্তির একটি বাস্তবতা হল যে আপনি যত বেশি অভিব্যক্তিপূর্ণ ভাবে একটি ভাষা ব্যবহার করেন তত জটিলতার সাথে যুক্তি করার জন্য কম্পিউটেশনাল প্রয়োজন হয় তাই কম্পিউটেশনাল জটিলতা অভিব্যক্তির সাথে বৃদ্ধি পায় সুতরাং আপনার মধ্যে কেউ কেউ ভাল অসম্পূর্ণতা উপপাদ্য সম্পর্কে শুনে থাকবেন এবং সেই উপপাদ্যটি কী বলে সেই বিষয়ে কিছুক্ষণ পরে ফিরে আসবে যদি ভাষাগুলি যথেষ্ট অভিব্যক্তিপূর্ণ হয় তবে এমন সিদ্ধান্ত রয়েছে যা যৌক্তিক যন্ত্রপাতি অসম্পূর্ণ থাকবে সুতরাং আমরা পূর্ণতা সম্পর্কে কথা বলি যখন আমরা সার্চএর বিষয়ে কথা বলি সেখানে যুক্তিবিদ্যায় সম্পূর্ণতার একটি অনুরূপ ধারণা রয়েছে যা হল সত্য বিবৃতি আমার যন্ত্র সত্যিকারের বিবৃতিতে পৌঁছাতে পারে বা নাও পারে তা হল সম্পূর্ণতার ধারণা এবং 1931 সালে পর্যাপ্ত ভাষাগুলিতে পৌঁছানো যাবে না সুতরাং একটি বাণিজ্য আছে যেখানে যত কাছে পৌছাই ভাষা গণনা করা তত বেশি কঠিন হয় এবং বেশিরভাগ গণনা যা আমরা করি তা অন্তর্ভুক্ত করে কোন প্রোগ্রামটি আমরা লিখি তার ওপর সি প্রোগ্রামটি মূলত প্রথম ক্রম লজিকের বিভাগে অনুসরণ করবে এবং এটি ভেরিয়েবল থাকার দ্বারা চিহ্নিত করা হয় এবং ব্যবহার ভেরিয়েবলের সাথে লুপ লিখতে সক্ষম হয় এবং এই জাতীয় জিনিসগুলি মূলত আমরা এটিকে একটু পরে রূপান্তর করব তবে আমরা অন্য ধরণের বাক্যগুলি সম্পর্কে কথা বলতে পারি সুতরাং আমরা 2টি ফর্ম লজিক প্রপোজিশনাল লজিক দেখেছি ফার্স্ট অর্ডার লজিকও আছে মেথিং অফ সেকেন্ড অর্ডার লজিক যা প্রযোজ্য হবে তা আমরা দেখব যদি আমরা সেই দিকে আসি তবে এইরকম সিকোয়েন্সের বিষয়কে বলি উদাহরন নিশা লম্বা এখন এটি নীতিগতভাবে বিবৃতি আমি এটিকে সত্য মূল্য দিতে পারি এই বলে যে এটি সত্য এটি আমি বলতে পারি এটি একটি সত্য বাক্য বা এটি একটি মিথ্যা বাক্য কিন্তু প্রশ্ন উঠছে যে আমি কখন বলতে পারি যে এই বাক্যটি সত্য তাই যুক্তিবিদ্যাও আমরা উদ্বেগ করব যে শব্দার্থবিদ্যার সাথে যুক্ত হবে যে এই বাক্যটি কখন সত্য এখন এই ধরনের বাক্যে সমস্যা হল যে আমি একটি নিয়ম দিয়ে প্রমান করতে চাই যদি আপনার উচ্চতা 6 ফুটের বেশি থাকে তাহলে আপনাকে লম্বা বলা হবে যদি আপনার উচ্চতা 6 ফুটের কম হয় তাহলে আপনাকে লম্বা বলা হবে না আমার এই সমস্যাটি হয় যে আপনি জানেন যে কারোর উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি হলে সেই ব্যক্তিটি লম্বা হবে না এবং যে কেউ মাত্র 6 ফুট লম্বা আপনি যখন বাস্তব বিশ্বের ডোমেনগুলি মডেল করার চেষ্টা করছেন তখন এটি সমস্যার দিকে নিয়ে যায় এবং তাদের সাথে যুক্তি যে যদি আপনি লম্বা উষ্ণ এরকম মত বৈশিষ্ট্য সম্পর্কে কথা বলতে চান আপনি আসলে কি বলতে চাচ্ছেন কেউ বলছেন এই ঘরটি অন্য কাউকে উষ্ণ করার জন্য অনুভুতি হচ্ছে এই অংশটি থেকে আলাদাভাবে উষ্ণ বলা হচ্ছে না এতে পার্থক্য রয়েছে এমন ধারণাও রয়েছে যে আমরা সত্যিই জানি না যে তাপমাত্রা কী দিয়ে উষ্ণ করা হয় এবং কোন তাপমাত্রার উপর এটি জানা যায় তাই আমরা বলি যে এটি 30 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হলে এটি উষ্ণ অথবা এটি 35 ডিগ্রির বেশি একটি ভালো সীমানা হতে পারে আমরা একটি ভালো সীমানা অঙ্কন করি উষ্ণ নয় লম্বা নয় এই জিনিসগুলিকে ভাগ করতে পারি এবং অনেক লোক মনে করেছিল আপনার তা করা উচিত নয় এবং তাদের মধ্যে একটি উচ্চতর জেজা জাদেহ ছিল আপনি নিশ্চয়ই শুনেছেন যে কার ডিভাইসে এই জিনিসটিকে ফাজি লজিক বলে তাই যেখানে আমরা এখানে যা ব্যবহার করছি তা হল ফাজি লজিক এর পার্থক্য সুতরাং এই 2 কে আমরা ক্লাসিক্যাল লজিক বলে থাকি এবং ক্লাসিক্যাল লজিক দ্বারা কম মানে 2 মূল্যবান লজিক বাক্য পাব আমাদের ক্ষেত্রে 2 এর মধ্যে 1 মান নিতে পারে আমরা তাদের সত্য এবং মিথ্যা বলি কিন্তু এটা শুধুমাত্র আমাদের নিজস্ব সুবিধার জন্য কিন্তু মানুষ বহু মূল্যবান যুক্তি সম্পর্কে চিন্তা করেছে কেউ বলছে হতে পারে আপনার 3 টি মান সত্য মিথ্যা থাকা উচিত এবং হতে পারে বা যে মত কিছুটা সত্য এবং মিথ্যা এবং হয়ত জানি না যে একটি তৃতীয় মান মানুষ মূলত কি সুতরাং 2টি মূল্যবান যুক্তিবিদ্যায় একটি বাক্য হয় যা সত্য বা এটি মূলত মিথ্যা হবে এবং আমরা যেমন বাক্যটির অর্থ বোঝতে পারব আপনার যদি মরটাল থাকে তবে আপনি মরটাল সেটের অন্তর্গত তবে আপনি মরটাল অন্যথায় আপনি মরটাল নন সুতরাং এটি একটি ক্রিস্প সেট যেমন আমরা বলি যে এর বিপরীতে জাদেহ কি এটি হল আপনি কেন ক্রিস্প সেটের সাথে কাজ করতে চান আপনার একটি সেট সদস্যতা বা বৈশিষ্ট্য ফাংশন সম্পর্কে ধারণা রয়েছে যা আপনি অবশ্যই একটি নির্দিষ্ট পয়েন্ট এ সংজ্ঞায়িত করেছেন কেন এটি শুধুমাত্র 0 বা 1 তে ম্যাপ করা হয় কেন এটি 07 08 বা এরকম কিছুতে ম্যাপ করতে পারে না এবং জাদেহ বলেছেন যে উদাহরণস্বরূপ আমি যদি লম্বাকে সংজ্ঞায়িত করতে চাই এবং এটি উচ্চতা হয় তাহলে আমার এইরকম কিছু সংজ্ঞায়িত করতে সক্ষম হব যদিও কিছু পয়েন্ট এ এটি 1 হয়ে যায় তবে এমন কিছু অঞ্চল রয়েছে যেখানে এই সেটের সাথে সম্পর্কিত এইটির প্রতি আপনার বিভিন্ন পরিমাণ প্রতিশ্রুতি রয়েছে সুতরাং অস্পষ্ট সেটের সদস্যতা সেট করুন তাই অস্পষ্ট লজিক অস্পষ্ট সেট থেকে আসে এবং ক্লাসিক্যাল লজিক ক্রিস্প সেট যেগুলির সদস্যপদ হয় 0 1 থেকে আসে এখানে সদস্যতা 0 থেকে 1 এর মধ্যে অব্যাহত থাকে সুতরাং যদি আপনার এই উচ্চতা থাকে তবে এটি লম্বা লোকদের সেটের সদস্যপদ হবেন যদি আপনার এই দিকটি থাকে তবে এটি লম্বা লোকদের সেটের সদস্যপদ এবং এটি মূলত পরিবর্তিত হয় অন্যান্য ধরণের যুক্তি আছে যা অনিশ্চয়তার সাথে মোকাবিলা করে তাই উদাহরণস্বরূপ যদি আমি বলি টুইডি একটি পাখি আমি কি অনুমান করতে পারি যে টুইডি উড়তে পারে এবং আমরা এই অনুমানগুলিকে ডিফিজিবেল অনুমান বলি যার অর্থ এই অনুমানগুলিকে পরাজিত করা যেতে পারে যে আপনি বলতে পারেন হ্যাঁ টুইটি উড়তে পারে তবে কেউ আপনাকে প্রমাণ দেবে যে টুইটটি উড়তে পারে না কেউ আপনাকে বলে টুইটি একটি পাখি এবং আপনি বলেন টুইটি উড়তে পারে এবং তারপর কেউ আপনাকে বলে যে টুইটি একটি পেঙ্গুইন তখন আপনি বুঝতে পারেন যে পেঙ্গুইনরা উড়তে পারে না তারপরে আপনি অনুমানটি পরাজিত হয়েছে তবে বেশিরভাগ সময় আমরা অনুমান করি যা পরাজিত হতে পারে তাই আমরা ক্যান্টিনে যাই এবং ধরে নিই যে আমি সেখানে চা পাব বা ক্যান্টিন খোলা থাকবে বা আমার সাইকেল পাবো এখানে সব ধরণের জিনিস থাকবে আমরা বিশ্বাস করি যেটি মূলত পরাজিত হতে পারে তাই অযোগ্য অনুমান করার ক্ষমতা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ অন্যথায় আমরা কখনই অনুমান করতে সক্ষম হব না যদি আমি বলি যে আমি এমন একটি বিবৃতি ব্যবহার করি যা সকল শিক্ষার্থীর উজ্জ্বল তখন কেউ একজন এসে আমাকে দেশের কোন এক কোণে 1 জন ছাত্র দেখায় যে উজ্জ্বল নয় তা হলে বক্তব্যটি মূলত মিথ্যা হয়ে যায় কারণ আমি যখন বলি সব ছাত্রই উজ্জ্বল তার মানে হল প্রত্যেক ছাত্র ছাত্রীর প্রত্যেকেই অবশ্যই উজ্জ্বল হতে হবে এখন কেউ আমাকে চেন্নাইয়ে নেই এমন একজনকে দেখাতে পারে যিনি উজ্জ্বল নন তারপরে আমার বিবৃতিটি আর নেই যার অর্থ কোন অনুমানে যে আমি সেই বিবৃতিটিকে একটি ভিত্তি হিসাবে ব্যবহার করতাম এবং জানি আর হতে পারে না কারণ বিবৃতিটি আর নেই তাই আমি যদি বলি আইআইটি তে ছাত্র ছাত্রীরা গিয়ে গোল্ড ম্যান স্যাক এ চাকরি নেয় সেখানে উজ্জ্বল বা এরকম কিছু করার ক্ষমতা থাকবে আপনার সম্পূর্ণ বিশ্বাস নেই যা নিয়ে অনিশ্চয়তা রয়েছে এবং তারপরে তাদের সাথে যুক্তি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এটি সর্বদা ব্যবহার করি এবং আমাদের অবশ্যই এটির জন্য প্রক্রিয়া বিকাশ করতে হবে এবং কিছু বিষয় যা অবশ্যই আমরা এই কোর্সে অধ্যয়ন করব না যেমন ডিফল্ট লজিক্স এবং ডিফল্ট যুক্তির মতো বিষয়গুলি তারপরে আমরা অন্য ধরণের বিবৃতি দিই যার ফলে আমরা এই ধরণের বিবৃতি দিতে চাই যা বলা যেতে পারে যে আমরা এই ঘরে বসে আছি এবং আমরা এখানে কিছু শব্দ করি এবং তারপরে আমরা একটি অনুমান করি আমরা একটি বিবৃতি তৈরি করি যেখানে এটি মূলত বৃষ্টি হচ্ছে অবশ্য বৃষ্টি হচ্ছে কি না তা জানি না কিন্তু আমরা একটি বিবৃতি দিতে পারি যে সম্ভবত বৃষ্টি হচ্ছে একটি উপ বাক্যের সত্য মান দ্বারা আপনি কী বোঝাচ্ছেন আপনি কীভাবে এই ধরনের বাক্যের সত্যতার মূল্যায়ন করবেন আমি যদি বলি বৃষ্টি হচ্ছে আপনি বাইরে গিয়ে বাইরের জানালার দিকে তাকিয়ে বলতে পারেন যে বক্তব্যটি সত্য নাকি বিবৃতিটি মিথ্যা কিন্তু বিবৃতি সম্পর্কে কী বলা যায় যে সম্ভবত বৃষ্টি হচ্ছে বা আপনি যদি বলেন যে তিনি মূলত তার ঘরে ঘুমাচ্ছেন সুতরাং অবশ্যই আপনি এই বিশেষ ক্ষেত্রে যেতে পারেন এবং ব্যক্তির সাথে তার ঘরে ঘুমাচ্ছেন তা পরীক্ষা করতে পারেন এবং তারপরে আপনি নতুন বিবৃতি দিতে পারেন যা বলে যে তিনি তার ঘরে ঘুমাচ্ছেন তবে আপনি যে বিবৃতিটি তার ঘরে ঘুমাচ্ছেন সে সম্পর্কে আপনি কী বলতে পারেন তা হল সত্য বিবৃতি বা একটি মিথ্যা বিবৃতি এখন লোকেরা যুক্তিবিদ্যাকে ভালভাবে ব্যবহার করার চেষ্টা করেছে আমি জানি না আপনি যখন সত্য বিবৃতি বলেন তখন আপনি কী বলতে চান তাই আপনি যখন এটি একটি সত্য বিবৃতি বলবেন তখন আপনাকে অবশ্যই কিছুটা সতর্ক থাকতে হবে তাহলে কি বলা উচিত যে একটি সম্ভাব্য বিশ্ব আছে তাই আপনি ধরে নেন যে আপনি যা জানেন তার সবকিছুই আমাদের কাছে নলেজ রয়েছে তারপর যদি একটি সম্ভাব্য বিশ্ব বা একটি সম্ভাব্য বিশ্ব বা একটি সামঞ্জস্যপূর্ণ বিশ্ব থাকে যেখানে সেই বিবৃতিটি সত্য হতে পারে তবে আমরা এই জাতীয় বিবৃতিটি মূলত সত্য বলে মেনে নিতে পারি সুতরাং এখনই আলোচনা করা একটু সহজ নয় তবে আমাদের কাছে এটি রয়েছে যে এটি সম্ভবত সত্য বা এটি অগত্যা সত্য সুতরাং প্রকৃতপক্ষে একটি সম্পূর্ণ যুক্তি রয়েছে যা মূলত প্রয়োজনীয়তা এবং সম্ভাবনার বিবৃতি সম্পর্কে কথা বলার জন্য তৈরি করা হয়েছে সুতরাং উদাহরণস্বরূপ আপনি সেই রোগ নির্ণয়ে বলতে পারেন যে এটি সম্ভব যে তার মূলত ম্যালেরিয়া হয়েছে এবং এই যুক্তিগুলিকে মোডাল লজিক বলা হয় 1 কে এই ধরনের বিবৃতি সম্পর্কে কথা বলার অনুমতি দেয় সুতরাং আমাদের কাছে মডেল অপারেটর নামে কিছু আছে এবং বিশেষভাবে 2টি অপারেটর রয়েছে একটিকে ডায়মন্ড অপারেটর বলা হয় এটি মডেল লজিক সম্প্রদায়ে আদর্শ ব্যবহার এবং অন্যটিকে একটি বক্স অপারেটর বলা হয় এবং আপনি যদি ডায়মন্ড p এ একটি বিবৃতি লেখেন তবে এর অর্থ হল p এইরকম কিছু বিবৃতি উদাহরণ স্বরূপ পৃথিবী সমতল যদি আমি বলি ডায়মন্ড p এর মানে হল পৃথিবী মূলত সমতল সুতরাং আমার কাছে এটি প্রকাশ করার জন্য একটি ভাষা রয়েছে এবং তারপরে তাদের যুক্তির ব্যবস্থা রয়েছে যা মূলত এই জাতীয় বিবৃতি এক বিশেষ ধরনের মোডাল লজিক হল টেম্পোরাল লজিক্স যেখানে টেম্পোরাল অফ কোর্স সময়ের সাথে ডিল করে এবং যখন আপনি সময়ের সাথে ডিল করেন এবং আপনি ভবিষ্যতের কথা বলছেন এখন আপনি জানেন যে সব সময় আমরা নির্দিষ্ট বিবৃতি দিতে পারি না সুতরাং পৃথিবী যদি আকাশ মেঘলা থাকে তবে আপনি বলতে পারেন যে এটি ভবিষ্যতে সম্ভব হবে কিন্তু টেম্পোরাল লজিক্স এমন সময়ের সাথে আরও বেশি আবদ্ধ আমরা বিবৃতি দিতে পারি যদি আপনি আপনার টেবিলে বরফের একটি ব্লক রেখে যান আপনি একটি বিবৃতি দিতে পারেন যে এটি অবশেষে কাজ করবে যে ভবিষ্যতে এমন একটি সময় আসবে যখন বরফের ব্লক আর থাকবে না সুতরাং আমরা মূলত সময় বা পরিবর্তনের সময় সম্পর্কে যুক্তি দিতে পারি এবং এর মতো জিনিসগুলি যদি প্রক্সির মধ্যে রাখেন তবে অবশেষে আপনি অবশ্যই w গ্রেড পাবেন অবশ্যই আজ নয় এখন অন্য ধরনের লগ টেম্পোরাল লজিক্স নিম্নলিখিত বিবৃতিগুলির সাথে মোকাবিলা করে জন জানে যে পৃথিবী গোলাকার এখন এই বিবৃতিটি দেখুন এই বাক্যটিতে একটি বাক্য রয়েছে যাতে আপনার প্রথম জিনিসটি লক্ষ্য করা উচিত যে এর ভিতরে একটি বাক্য রয়েছে যে পৃথিবীটি গোলাকার এবং ভালভাবে আমি এখানে p করেছি সুতরাং আসুন এখন এটিকে P 1 বলি আমি এই বাক্যে যা বলছি তা হল জন মূলত p 1 জানে সুতরাং এই ধরনের যুক্তিগুলিকে নলেজ লজিক বলা হয় এবং আমি মূলত এই বিবৃতিটিকে একটি সাধারণ নলেজ এর যুক্তিতে উপস্থাপন করব যে k j হল মডেল অপারেটর এবং তারপর সেই বাক্যটি p 1 তাই এখন যখন কেউ কিছু জানার বিষয়ে কথা বলতে পারে তবে কেউ এই জাতীয় বিবৃতি সম্পর্কেও কথা বলতে পারে যে এটি এই নলেজ যুক্তিবিদ্যার আরেকটি বাক্য হবে এবং বলা যাক m বিবাহের জন্য দাঁড়িয়েছে এই বাক্যটি কি বলছে যে মেরি জানে যে জন জানে যে পৃথিবী গোলাকার এবং অবশ্যই আপনি আমি সব ধরনের জিনিস আছে আপনি বলতে পারেন মেরি জানেন যে জন জানেন না যে পিটার বাড়িতে গেছে সুতরাং আপনি যৌক্তিক অপারেটরগুলিকে একত্রিত করতে পারেন যা আমি এখন পর্যন্ত দেখিনি তবে আমরা যথাসময়ে তাদের দেখতে পাব সুতরাং মডেল লজিক্সে মডেল অপারেটররা যা করছে তা হল তারা কিছু স্ট্যান্ডার্ড লজিক নিচ্ছে এবং আমাদের ক্ষেত্রে প্রস্তাবনামূলক লজিক যা আমরা মডেল অপারেটরদের প্রয়োগ করার কথা বলছি সুতরাং এগুলি হল মডেল অপারেটর যা প্রয়োজনীয়তা এবং সম্ভাব্যতার বিষয়ে কথা বলে যে মেরি জনকে ভালবাসে যদি আমি বলতে চাই তবে আমি মূলত একটি ডায়মন্ড অপারেটর ব্যবহার করতে পারি। এবং অথবা আমি এই অপারেটরকে জানি ব্যবহার করতে পারি টেম্পোরাল লজিক্স মডেল অপারেটর ব্যবহার করে যা সময় সম্পর্কে কথা বলে এপিস্টেমিক লজিকগুলি মডেল অপারেটর ব্যবহার করে যা লোকেরা মূলত যা জানে সে সম্পর্কে কথা বলে একটি ভাষা বৃদ্ধি করে এখন প্রায় জানার অনুরূপ বিশ্বাসের ধারণা আছে তাই লোকেরা যুক্তি তৈরি করেছে যা মূলত বিশ্বাস সম্পর্কে কথা বলে জানা হয় এবং বিশ্বাসের মধ্যে পার্থক্য কী ঠিক আছে আমরা বলতে চাই যে আপনি যদি কিছু জানেন তবে এটি অপরিহার্যভাবে সত্য হবে যদি আপনি কিছু বিশ্বাস করেন তবে এটি অগত্যা সত্য নাও হতে পারে সুতরাং আমি বলতে পারি পিটার বিশ্বাস করে যে পৃথিবীতে ফ্ল্যাট মূলত এটিই পুরোপুরি বৈধ সত্য বিবৃতি কারণ পিটার মূলত এটিই বিশ্বাস করেন পৃথিবী সমতল নাও হতে পারে কিন্তু উক্তিটিই প্রকৃত বক্তব্য তাই নলেজ ও বিশ্বাস অবশ্যই যখন আপনি মূলত মাল্টি এজেন্ট পরিস্থিতি সম্পর্কে কথা বলছেন তখন বিশেষভাবে কাজ করা একটি আকর্ষণীয় বিষয় হবে প্রকৃতপক্ষে বহু এজেন্ট পরিস্থিতি পরিচালনা করার জন্য নলেজ লজিক তৈরি করা হয়েছিল যদি আপনার কাছে এজেন্টদের নেটওয়ার্ক থাকে এবং তারা নির্দিষ্ট কিছু করে থাকে তবে আমরা অনেক এজেন্টকে চিনি তাহলে আমরা কীভাবে এটি সম্পর্কে যুক্তি দিতে পারি কীভাবে আমরা একটি নির্দিষ্ট প্রোটোকল দেওয়া ফর্ম উদাহরণ দেখাতে পারি একটি গোষ্ঠীর লোকেরা সর্বদা একজন নেতা নির্বাচন করবে বা নেতা নির্বাচন করবে না আপনি কিভাবে এই ধরনের জিনিসটি মূলত প্রমাণ করতে পারেন যে এপিস্টেমিক লজিক্সের সাথে লোকেদের সম্ভাবনা এবং প্রয়োজনীয়তার সাথে যুক্ত করা হয়েছে এটি একটি গাণিতিক ভিত্তি যাকে বলা হয় রাফ সেট সুতরাং ঠিক যেমন অস্পষ্ট সেটগুলি অস্পষ্ট যুক্তির ভিত্তি তৈরি করে এবং অস্পষ্ট সেটগুলি এমন সেটগুলি যেখানে সদস্যতা ডিগ্রীতে পরিবর্তিত হতে পারে রুক্ষ সেটগুলি হল সেটগুলির মধ্যে মূলত 2টি সীমানা রয়েছে । সুতরাং উদাহরণস্বরূপ যদি আমি বলি যে আমি লম্বা লোকদের সেটের কথা বলছি তাহলে আমি এখানে 1টি সীমানা আঁকতে পারি এবং এখানে আরেকটি সীমানা এবং এর অর্থ হল যে কোনও বৃত্তের ভিতরে যে কোনও কিছুর ভিতরে যে কেউ অবশ্যই লম্বা অগত্যা লম্বা এবং বাইরের বৃত্তটি অভ্যন্তরীণ বৃত্তের তুলনাই লম্বা হবে সুতরাং রাফ সেট হল এমন একটি প্রক্রিয়া যা এই ধরণের অনিশ্চয়তার সাথে মোকাবিলা করার জন্য একটি যন্ত্র হয়েছে মূলত এখন যুক্তির শেষ রূপ যে এটি যুক্তির মতো নয় কিন্তু আমাদের সম্ভাব্য যুক্তি আছে তাই সম্ভাব্য যুক্তি হল অনিশ্চয়তাকে পরিচালনা করার একটি উপায় সুতরাং উদাহরণস্বরূপ আপনি যখন ডায়াগনোসিস করছেন উদাহরণস্বরূপ আপনি এমন একটি সিস্টেম ডিভাইস করতে পারেন যা বলে যে কারো কিছু লক্ষণ আছে কিনা এবং কারো চোখ হলুদ হলে হালকাভাবে যে ব্যক্তির জন্ডিস আছে আপনি কীভাবে তার হালকাভাবে তাকান তা আমাদের কাছে প্রকাশ করবেন একটি জিনিস হল এই সম্ভাবনা তবে আপনি যদি এখন প্রমাণ সংগ্রহ করেন এবং কিছুতে আপনার বিশ্বাস বাড়ানোর বিষয়ে কথা বলতে পারেন সুতরাং আপনি বিশ্বাস করেন যে এটি সত্যিই এমন ঘটনা আপনি হতে পারেন আপনি আরও একটি পরীক্ষা করবেন এবং আপনি বিশ্বাস করেন তাহলে সম্ভাব্য যুক্তি বাড়ে 1 পদ্ধতি হল অনিশ্চিত যুক্তিবিদ্যা নলেজ পরিচালনা করার জন্য এখন আপনাকে অবশ্যই ফাজি লজিকের মধ্যে পার্থক্য করতে হবে যা 1 এর কম সংখ্যার কথা বলছে এবং সম্ভাব্য যুক্তি যা আমার উপসংহার বলছে আমি আমার উপসংহার সম্পর্কে 70 শতাংশ নিশ্চিত বা এর মতো হবে কিছু অস্পষ্ট যুক্তিতে এর মধ্যে পার্থক্য রয়েছে এটা একটা প্রশ্ন এটা একটা ভাষাগত সমস্যা আসলেই পৃথিবীর লম্বা বলতে আপনি কি বোঝেন শব্দটি মূলত লম্বা কারণ এটি স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়নি যেখানে সম্ভাব্য যুক্তিতে যদি আপনি বলেন যে তার জন্ডিস হওয়ার সম্ভাবনা 07 তাহলে আপনি বলছেন যে বাস্তব পরিস্থিতি সম্পর্কে আমার নলেজএর অভাবের কথা বলার এই উপায় আছে সুতরাং অবশ্যই আপনি জানেন যে আপনি যখন ডাইস জুড়ে আপনি বলবেন যে এটি 1 বা 2 এর পতনের সম্ভাবনা 1 দ্বারা 3 হয় তা সহজভাবে বলে কারণ আমি বলতে পারি না যে এটি কী হতে চলেছে তা আমি কেবল সম্ভাব্যতাকে ব্যবহার করি যা প্রকৃতপক্ষে কেসগুলি আসলে কী তা সম্পর্কে আমার নলেজ প্রকাশ করার জন্য আপনি যদি পদার্থবিদ্যা সম্পর্কে নিখুঁত নলেজ থাকে এবং সমস্ত তথ্য যা আপনি একটি পাশা দিয়ে আসলে কি ঘটতে চলেছে তার গণনা করার জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য থাকলে আপনি যখন এটির মধ্য দিয়ে যেতে পারেন এবং যে মুহুর্তে এটি সত্যিই পড়ে যায় আপনি নীতিগতভাবে গণনা করতে সক্ষম হবেন যে এটি 1 বা 2 বা 3 বা 4 বা 5 পড়বে তবে অবশ্যই আমাদের সেই নলেজ নেই সুতরাং আমরা বলি সম্ভাব্যতা সম্পর্কে কথা বলুন এটি সম্ভবত এটি এইভাবে পড়বে নিশ্চিতভাবে যদি আপনি সময় পান তবে আমরা নির্ণয়ের প্রসঙ্গে সম্ভাব্য যুক্তির একটি বৈচিত্র দেখব এবং দেখব যে আপনি প্রমাণের একাধিক টুকরো পাবেন আপনি কীভাবে সেই প্রমাণগুলিকে একত্রিত করে বিভিন্ন ধরণের বিশ্বাস বজায় রাখতে পারেন যা আমরা সময় পেলে শেষের দিকে চলে যাব পরের ক্লাসে আমরা প্রপোজিশনাল লজিককে আরও আনুষ্ঠানিকভাবে দেখব যখন আমরা যুক্তির কথা বলি তখন আমরা সর্বদা ফর্মাল লজিক শব্দটি ব্যবহার করি কারণ লজিক মূলত বিষয়বস্তুর সাথে নয় ফর্মের সাথে সম্পর্কিত যুক্তির বৈধ ফর্মগুলির সাথে সম্পর্কিত এবং এটি আপনি যে বিষয়ে কথা বলছেন তার সাথে এটি সংশ্লিষ্ট নয়। সুতরাং আমি বলতে পারি যে সক্রেটিস একজন মানুষ এবং সমস্ত পুরুষই নশ্বর যে সিলোজিজমকে শেষ করার অনুমতি দেওয়া হয়েছে যদি আমি বলি রমেশ একজন ছাত্র এবং সব ছাত্রই উজ্জ্বল তাহলে একই ধরনের যুক্তি আমাকে অনুমান করতে দেবে যে রমেশ মূলত উজ্জ্বল এবং কেন এটি একটি ফর্ম কেন এটি একটি বৈধ উপসংহার কারণ আমি যে যুক্তির ফর্মটি ব্যবহার করছি যাকে সিলোজিজম হিসাবে বলা হয় তাকে যুক্তির বৈধ রূপ হিসাবে দেখায় সুতরাং আমরা যুক্তির বৈধ ফর্মগুলি দেখব যা আমরা প্রস্তাবনামূলক যুক্তিতে ব্যবহার করব এবং দেখানোর চেষ্টা করব কেন তারা বৈধ সুতরাং ভাষা দিয়ে শুরু করব এবং তারপরে আমরা যুক্তির প্রক্রিয়াটি দেখব এবং এই পুরো জিনিসটিকে আমরা যুক্তির যন্ত্র হিসাবে বলব সুতরাং আমরা পরের ক্লাসে মূলত প্রস্তাবমূলক যুক্তির জন্য একটি ছোট যন্ত্রপাতি তৈরি করার চেষ্টা করব এবং তারপরে কোর্সের বাকি অংশগুলি মূলত প্রথম অর্ডার যুক্তিতে ব্যয় করব কারণ এটি আসলেই সুদ হবে যা মূলত আরও আকর্ষণীয় তাই আমি এখানেই থেমে যাব